তাই এই ভিডিওতে আমরা সেকেন্ড অর্ডার লিনিয়ার হোমোজিনিয়াস ইকুয়েশন সমাধান করার জন্য ফ্রেসেনিয়াস পদ্ধতি ব্যাখ্যা করব যখন 0 একটি সিঙ্গুলার বিন্দু এটি নিয়মিত সিঙ্গুলার বিন্দু যখন 0 একটি নিয়মিত সিঙ্গুলার বিন্দু সমীকরণ অনেকটা ইউলার কচি সমীকরণের অনুরূপ আমরা শুধু সমীকরণ নেব

নূন্যতম দূরত্ব হল 0 অতএব α10 α20 তাহলে যখন আর কোনো সিঙ্গুলারিটি নেই এবং অসীম তাহলে αmin হল অসীম যখন তোমার p আছে 1x এর ক্রমে q এর জন্য সর্বাধিক অনুমোদিত ক্রম হল তখন আমরা এই ফ্রবেনিয়াস পদ্ধতি ব্যবহার করতে পারি কারণ অনুমান করো যে তাহলে তুমি পাবে এটাই হলো কচি ইউলার সমীকরণ এখন সমাধান গুলো কি হবে আমরা ইতিমধ্যেই সমাধানের এই গঠনে দ্বারা x কে z এ পরিবর্তিত করে দেখেছি তা থেকে পাই এভাবেই সমাধানটি হবে ধ্রুবক স্কেলার কিন্তু যদি তুমি তাহলে এটা আসলে নয় তাই এটা সিঙ্গুলারিটির মত পাওয়ার সিরিজ হিসেবে প্রদত্ত সমীকরণের সমাধান না খুঁজে যেটা করতে হবে সেটা হল তার বদলে তুমি দিয়ে গুন করো হল একটি সিঙ্গুলার পার্ট যদি আমি গঠনের সমাধান খুঁজি এই পাওয়ার সিরিজ হল আসলে প্রত্যেক বিন্দুতে সসীম এমনকি x0 তেও একমাত্র অংশ হল যদি k ঋনাত্মক হয় এবং তোমার একটা সিঙ্গুলার বিন্দু থাকে k সবসময়ই ঋনাত্মক হবে কিছুসময় এমনকি যদি তোমার একটা সিঙ্গুলার বিন্দু থাকেও সমাধান থাকতে পারে এই সমীকরণে হল অজানা স্কেলার এই ফ্রবেনিয়াস পদ্ধতিতে তুমি এইরকম সমাধান খুঁজছো কেন কারণ সেখানে একটা সিঙ্গুলারিটি আছে সেই সিঙ্গুলার অংশটা অজানা তাহলে আমরা যেটা করলাম তা হল আমরা এই সিঙ্গুলার অংশটিকে হিসেবে আনলাম এবং তারপর এটাকে একটা পাওয়ার সিরিজ সমাধান হিসেবে গুণ করলাম এটা ইওলার কচি সমীকরণের উপর ভিত্তি করে সেখানে হল একটা ধ্রুবক তাকে ফ্রবেনিয়াস পদ্ধতি বলে এবং আমরা এটাকে একটি উদাহরণ দিয়ে বোঝাবো এটা একটা নিয়মিত সিঙ্গুলার বিন্দু

এটা হবে এবং এর রুট গুলোর উপর ভিত্তি করে তুমি k এর দুটো রৈখিক স্বাধীন সমাধান পেতে পারো আমি তোমাদের তিনটি ক্ষেত্র দিয়ে বোঝাবো প্রতিটি ক্ষেত্রে প্রথমত তোমায় k এর মান গুলো বের করতে হবে যার উপর সমাধানটি সিদ্ধ হবে যদি সেগুলোর পুনরাবৃত্তি হয় তার মানে তারা সমান যদি তাদের পুনরাবৃত্তি না হয় যদি তারা রুট হয় কিন্তু তাদের পার্থক্য পূর্ণ সংখ্যা অথবা পূর্ণ সংখ্যা নয় এগুলো এই তিনটি ক্ষেত্রে তুমি দেখতে পাবে আমি একটি উদাহরণ দিয়ে শুরু করবো যাতে তুমি k এর মান বের করতে সক্ষম হও তুমি দুটো এর মান পাবে তার মানে এর দুটো মান আলাদা এবং তাদের পার্থক্য পূর্ণ সংখ্যা নয় ঠিক আছে তাহলে আসলে k দ্বিতীয় ক্রমের কিছু পলিনোমিয়াল ইকুয়েশন করে যাতে এটা আসলে তোমাকে দুটো রুট দেয় এই দুটো রুট যদি তারা বাস্তব হয় যদি তারা পৃথক হয় তাহলে তাদের পার্থক্য পূর্ণ সংখ্যা নয় এই ক্ষেত্রেও তাই তুমি দেখছো ঠিক আছে এবং যখন সেগুলো ডিফিকাল্ট অবশ্যই পার্থক্য পূর্ণসংখ্যা হবে না কারণ যখন তুমি পার্থক্য করবে তখন এগুলো দুটো ডিফিকাল্ট সংযুক্ত রুট এটা হল আসলে একটা কল্পিত অংশ যেটা পূর্ণ সংখ্যা না তাহলে এই দুটো ক্ষেত্র আমরা এই উদাহরণ দিয়ে বোঝাতে পারি সর্বোপরি এই ধরনের আরেকটা উদাহরণ দিয়ে শুরু করা যাক যাতে তুমি k এর সমস্ত মান বের করতে পারবে ক্ষেত্র যদি পার্থক্য পূর্ণসংখ্যা না হয় তাহলে রুট গুলো বাস্তব উদাহরণ 1 সমাধান ওপরের সমীকরণের জন্য x0 একটা সিঙ্গুলার বিন্দু এবার x0 দিয়ে কাজ করা যাক দেখো এর মানে হলো যখন এই দুই সীমা সসীম হবে তখন '0' একটি নিয়মিত সিঙ্গুলার বিন্দু হবে তৎক্ষণাৎ যদি এটা একটা নিয়মিত সিঙ্গুলার বিন্দু হয় আমি এই সিঙ্গুলার অংশটাকে বাইরে রাখতে পারবো তাহলে আমি এই আকারের একটা সমাধান দেখছি পাওয়ার সিরিজ টি আসলে সমানভাবে এবং সম্পূর্ণভাবে একত্রিত হচ্ছে সুতরাং y ' গণনা করতে এটি প্রত্যেক পদে অবকলন এবং এই সমীকরণে প্রতিস্থাপন করা যাবে এই পাওয়ার সিরিজ আসলে যেকোনো x0 এর জন্য ক্লোজড ইন্টারভাল একত্রিত হচ্ছে এবং তাহলে এটা প্রত্যেক পদে অবকলন করা যাবে এখন এই অন্তরে যদি সিঙ্গুলার বিন্দু হয় তাহলে '0' এবং 'α1' এর মধ্যে যেকোনো ক্লোজড ইন্টারভাল পাওয়ার সিরিজ টি আবশ্যক এবং সমানভাবে সম্মিলিত হচ্ছে এবং প্রতিটি পদের অবকলন করা যাবে

তাহলে উপরের সমাধান টি হল প্রথম ক্ষেত্র যদি রুট এর পার্থক্য শূন্য না হয় এবং ধনাত্মক পূর্ণ সংখ্যা না হয় সেটা হল দ্বিতীয় ক্ষেত্র হল শূন্য নয় কিন্তু পূর্ণ সংখ্যা এবং তৃতীয় ক্ষেত্র সেটা হল একই রুট এখন যদি আমরা এর সহগ দেখি তাহলে আমরা রেকারেন্স রিলেশন পাব এটা থেকে পাব যখন তাহলে কে পুনরাবৃত্ত হতেই হবে তাহলে এখন ধরি n0আমরা পাই এখন ধরি n1 এখন n2আমরা পাই এবং এইভাবে এই সাধারণ পদগুলো লিখতে হবে যদি প্রথম ক্ষেত্রে পার্থক্য হয় অপূর্ণ সংখ্যা তাহলে তুমি k কে বড় রুট k1 এর সমান ধরতে পারো যেটা হলো অর্ধেক

পরবর্তী ভিডিওতে আমরা আর একটা উদাহরণ দেখব যেখানে আমি সমীকরণটিকে স্বাধীন ধরব কিন্তু ডিফিকাল্ট রুটের সহিত যাতে পার্থক্য সর্বদা কল্পিত থাকে তুমি দুটো ডিফিকাল্ট কনজুগেট রুট নিলে পার্থক্য হবে কল্পিত সংখ্যা এটা একটা ধনাত্মক পূর্ণসংখ্যা তাহলে আমরা সেই উদাহরণটা দেখব এবং তারপর আমরা দ্বিতীয় এবং তৃতীয় ক্ষেত্রে অন্য উদাহরণও দেখব যেখানে রুট গুলির মধ্যে পার্থক্য 0 হবে কিন্তু পূর্ণ সংখ্যা এবং তারা অভিন্ন সুতরাং তার মানে পার্থক্যটি হল 0 সুতরাং এই দুই ক্ষেত্র আমরা পরের কিছু ভিডিওতে দেখতে পাবো